ফিরে আসার জন্য স্বাগত সুতরাং এটি 38 নম্বর লেকচার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এবং আমরা এই গউস এলিমিনেশন কৌশল নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব যা পূর্ববর্তী বক্তৃতায় প্রবর্তিত হয়েছিল সুতরাং আজ আমরা আরও সাধারণ কেসের জন্য যাব যেখানে আমরা এই echelon form টি দেখব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিডিউস ফর্ম যেখানে আমরা সমাধান এর ধারাবাহিকতা বা সিস্টেম অফ ইকুয়েশন শনাক্ত করতে পারি সুতরাং আসুন আমরা সহজ উদাহরণের সাহায্যে পূর্ববর্তী বক্তৃতায় যা করেছি তা ফিরে যাই এখন আমরা একটি সাধারণ উদাহরণ বিবেচনা করব যেখানে আমাদের ম্যাট্রিক্স A রয়েছে যেখানে m রও এবং n কলাম রয়েছে এবং তারপরে আমাদের কাছে এই xn×1 এবং ডান দিকের ভেক্টর bm×1 রয়েছে Am×nxn×1bm×1 সুতরাং সাধারণভাবে পূর্ববর্তী বক্তৃতায় আমরা ইতিমধ্যে যে echelon form টি চালু করেছি তাতে এই ফর্মটি থাকবে সুতরাং এটি ঠিক কী আলোচনা করা যাক এখানে সুতরাং এই উপাদানগুলি এখানে এই প্রতীক দ্বারা বিবর্ণ করা হয়েছে এগুলি মূল উপাদান এবং এগুলো অ শূন্য উপাদান সুতরাং এই পিভট উপাদান এর বৈশিষ্ট্য কী সুতরাং এই সংখ্যাটি আমরা এই ম্যাট্রিক্স এ পিভট বলব যখন এর নিচের সবকিছু 0 এবং বাম দিকে এটি প্রথম উপাদান সুতরাং আমরা এই একটি বাম দিক সম্পর্কে কথা বলব না উদাহরণস্বরূপ এই একটি এখানে পিভট উপাদান কারণ বাম দিকে সব উপাদান 0 এবং এখানে সব উপাদান 0 এবং এই সাব ম্যাট্রিক্স এ সবকিছু 0 সুতরাং এটা আমরা পিভট উপাদান বলি আবার এই রিডিউস ফর্মে বা এই echelon form যাকে আমরা বলি এই উপাদানটিকে একটি পিভট বলা হবে কারণ এখানে সবকিছু 0 এখানে সবকিছু 0 এবং এই সাব ম্যাট্রিক্স এ সবকিছু এখানে 0 একইভাবে এটি একটি পিভট যদি এটি একটি অ শূন্য উপাদান হয় এবং এর সবকিছু 0 এবং এর সবকিছু 0 হয় সুতরাং এটি পিভট এর বৈশিষ্ট্য এটি একটি অ শূন্য সংখ্যা এবং এর নীচের সমস্ত উপাদান 0 এর উপর ছেড়ে দেওয়া সমস্ত উপাদান 0 এবং আমাদের ম্যাট্রিক্স এর এই বিশেষ স্ট্রাকচার রয়েছে যাকে আমরা echelon form বলি আমাদের প্রথম কয়েকটি রও হল অ শূন্য রও এবং এখানে শেষ কয়েকটি রও যা আমরা দেখতে পাই তা হল 0 এর রও সুতরাং এটি এখানে 0 এর দশকে সুতরাং নীচের এই সমস্ত রওগুলি আমরা এখানে 0 এর সাথে সেট করেছি ডান দিকে এই প্রতীকটি 0 এই উপাদানগুলি হতে পারে বা তারা 0 নাও হতে পারে যে প্রতীকটি আমরা এখানে সাধারণভাবে এই echelon form প্রতিনিধিত্ব করার জন্য ব্যবহার করি এখানে আমাদের কাছে এই পিভট উপাদানগুলি রয়েছে যা সর্বদা অ শূন্য উপাদান এবং এখন ঠিক একই সনাক্তকরণ রয়েছে সুতরাং এখানে এগুলি পিভট উপাদান এবং তারা অ শূন্য এবং এই প্রতীক বা এই ষ্টার এর সাথে এখানে এগুলো অন্যান্য উপাদান যা তারা 0 হতে পারে এবং তারা 0 নাও হতে পারে কিন্তু এখানে যা গুরুত্বপূর্ণ তা হল এই ম্যাট্রিক্স এর এই স্ট্রাকচার এ আমরা যে echelon form টি নিয়ে এসেছি তা রাখা সুতরাং এখানে এটি স্ট্রাকচারর মতো একটি পদক্ষেপ এবং আমাদের এটি এই ফর্মে রাখা দরকার যাতে আমাদের এই স্ট্রাকচারর নীচে এই 0গুলি এখানে এই সিঁড়ির মতো স্ট্রাকচারটি থাকে এবং যদি শূন্য রও থাকে তবে তাদের এই ম্যাট্রিক্স এর নীচে নিয়ে যাওয়া হয় এবং তারপরে এই অগমেন্টেড অংশ থেকে যা এই b এর সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে এই উপাদানগুলি 0 হতে পারে এবং 0 নাও হতে পারে সুতরাং একবার আমরা রিডিউস করি এবং আমরা আরও কিছুটা সাধারণ উদাহরণের মধ্যে একটিতে দেখব কিভাবে এই echelon form টি সঠিকভাবে পাওয়া যায় সুতরাং আপনি যদি মনে রাখেন যে এই গউস এলিমিনেশন এ মূলত তিনটি পদক্ষেপ ছিল প্রথমে আপনার সিস্টেমকে এই অগমেন্টেড ম্যাট্রিক্স এ স্থাপন করে তারপর অগমেন্টেড ম্যাট্রিক্সকে ঠিক এই echelon form এ রিডিউস করে এবং তারপরে আমাদের এই পিভট উপাদানগুলো শনাক্ত করতে হবে পিভট উপাদানগুলি এই ম্যাট্রিক্স এর গুরুত্বপূর্ণ উপাদান এবং তারপরে আমরা সমাধান এর বৈশিষ্ট্য করতে পারি যে আমাদের কাছে একটি অনন্য সমাধান হতে চলেছে নাকি সমাধানটি বিদ্যমান নেই বা আমাদের অসীম অনেক সমাধান রয়েছে একবার আমরা এই পিভট উপাদানগুলি শনাক্ত করার পরে আমরা এই ধারাবাহিকতার আকারে সিস্টেমটিকে বৈশিষ্ট্যযুক্ত করতে পারি সুতরাং এটিকে একটি echelon form এ রাখা এখানে সবচেয়ে কঠিন অংশ সুতরাং একবার আমাদের কাছে echelon form টি পেয়ে গেলে echelon form থেকে সমাধান পাওয়া কেবল এই ব্যাক সাবস্টিটিউশন এর মাধ্যমে ছিল যা আমরা পূর্ববর্তী বক্তৃতা গুলিতে সহজ উদাহরণে পর্যবেক্ষণ করেছি সুতরাং আমাদের কাছে এই তথাকথিত পিভট রও রয়েছে সুতরাং এখানে আমরা এই পিভট রওগুলি উপরে নিয়ে এসেছি এবং তারপরে যদি আমাদের ম্যাট্রিক্স A তে কিছু 0 হয় যা আমরা ম্যাট্রিক্স এর নীচে নামিয়ে এনেছি সুতরাং এগুলো পিভট রও কারণ প্রতিটি রওতে এখন এখানে একটি পিভট রয়েছে এগুলো মূল রও এবং বাকিগুলো এখানে শূন্য রও বলা হয় সুতরাং যদি এগুলো সংখ্যায় r হয় যা সাধারণত আমরা পিভট রও এর জন্য ব্যবহার করি সুতরাং যদি এগুলো r রও হয় এবং আমাদের মোট m রও থাকে তাই স্বাভাবিকভাবেই এই শূন্য রওগুলি m r হবে এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব সুতরাং এটি পেয়ে আমি এখানে কেবল একটি সংজ্ঞা প্রবর্তন করি যদিও আমি আবার এই রেংক সম্পর্কে আরও কথা বলব কারণ এটি রেংক এর একমাত্র সংজ্ঞা নয় এই রেংক এর জন্য আরও অনেক সংজ্ঞা রয়েছে তবে এটি তাদের মধ্যে একটি যে ম্যাট্রিক্স এর এই রেংকটি পিভট এর সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয় কারণ পরে আপনি একটি বিকল্প সংজ্ঞায় পর্যবেক্ষণ করবেন যা আবার এই দিকে পরিচালিত করবে যে Rank r এবং এই কারণেই এই পিভটগুলির সংখ্যা বা এই পিভটগুলির সনাক্তকরণ খুব গুরুত্বপূর্ণ সুতরাং এখানে ম্যাট্রিক্স এর রেংক একটি ম্যাট্রিক্স এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা এই সংখ্যা r হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা পিভট এর সংখ্যা সুতরাং এই সংজ্ঞার সাথে আমরা এগিয়ে যাই এবং পরে আমরা এই রেংক সম্পর্কে আরও কথা বলব সুতরাং যদি আমরা বলি যে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স Rank r তাহলে আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে যা পর্যবেক্ষণ করতে পারি তা আমরা অনেকগুলো জিনিস শনাক্ত করতে পারি এখানে একটি হল যদি এই উপাদানগুলি এখানে এই শূন্য রওতে থাকে যদি তারা 0 এর সমান না হয় তবে ইকুয়েশনগুলো অসামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে এবং কেন অসামঞ্জস্যপূর্ণ হয় কারণ আমাদের পরিস্থিতি রয়েছে যে 0 অ শূন্য কিছুর সমান যা আমরা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তৃতায় আলোচনা করেছি সুতরাং যদি echelon form এ আমরা এগুলি অ শূন্য সংখ্যা হিসাবে পাই তবে সিস্টেমটি অসামঞ্জস্যপূর্ণ এবং এর অর্থ হল সিস্টেম এর কোনো সমাধান নেই সুতরাং এই echelon form থেকে বা রেংক এর দিক থেকে আমরা প্রথম সনাক্তকরণ করতে চাইছি কারণ আমরা ইতিমধ্যে এই সংখ্যা r দ্বারা ম্যাট্রিক্স এর রেংক সংজ্ঞায়িত করেছি সুতরাং r এর দিক থেকে কী এখন এটি ম্যাট্রিক্স A এর সাথে সামঞ্জস্যপূর্ণ এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর এই প্রথম অংশ এবং এখানে দ্বিতীয়টি এই কলামটি ছিল এই b এবং পুরো ম্যাট্রিক্স যাকে আমরা এই b বলছি সুতরাং এই অগমেন্টেড ম্যাট্রিক্স সুতরাং এখানে পয়েন্ট এখন এই পরিস্থিতিতে রেংক রেংক A কি রেংক A এই ম্যাট্রিক্স থেকে কতগুলি পিভট রয়েছে r পিভট আছে সুতরাং a এর রেংক হবে r কিন্তু যদি এগুলি অ শূন্য উপাদান হয় তবে এখানে একটি পিভটও থাকবে সুতরাং আমরা এই সমস্ত 0 তৈরি করতে এটি আরও রিডিউস করতে পারি এবং তারা অন্তত একটি ইকুয়েশন এ এখানে অ শূন্য সংখ্যা হবে সিস্টেমটি অসামঞ্জস্যপূর্ণ এটি স্পষ্ট যখনই আমাদের কাছে তাদের মধ্যে একটি এই শূন্য রওগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে একটি অ শূন্য সংখ্যা তখন সিস্টেমটি অসামঞ্জস্যপূর্ণ তবে রেংক এর দিক থেকে আমরা যাকে বলতে পারি যে A ম্যাট্রিক্স এর রেংক যা এখানে RankAম্যাট্রিক্স এটি এই r পিভট উপাদান এর সংখ্যা এবং এটি পুরো এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর রেংক এর সমান নয় কারণ এই পরিস্থিতিতে কী ঘটবে যখন এগুলি অ শূন্য সংখ্যা তখন এই পুরো ম্যাট্রিক্স এর এই রেংক তার মানে পুরো ম্যাট্রিক্স এ পিভট এর সংখ্যা RankA এর চেয়ে বেশি হবে এবং সেক্ষেত্রে আমাদের অসঙ্গতি রয়েছে সুতরাং যদি এই দুটি ম্যাট্রিক্স RankA এবং এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর রেংক আলাদা হয় তবে আমাদের সিস্টেম এর অসঙ্গতি রয়েছে এবং এটি ঠিক তখনই ঘটবে যখন আমাদের এখানে শূন্য রওর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে তখন আমাদের কাছে অ শূন্য কিছু আছে তাহলে এখানে এই কলাম এ এবং শেষ কলাম এ বা অন্য কথায় আমরা বলি যে আমাদের শেষ কলাম এ পিভট রয়েছে এবং এটি ঠিক এই অসঙ্গতি ঘটনা সুতরাং অনেক উপায়ে আমরা এটি নিয়ে আলোচনা করতে পারি যা ইতিমধ্যে এখানে ছিল কারণ এটি 0 এর সমান নয় সুতরাং অসামঞ্জস্যপূর্ণ বা আমরা এই ডান সর্বাধিক কলাম একটি পিভট উপাদান আছে এবং এটি ঠিক ঘটবে যখন আমরা এখানে এটি অ শূন্য বা এই সংখ্যাগুলির মধ্যে একটিতে বসে অ শূন্য হয় সুতরাং আমাদের হয় সঠিক পিভট এর একটি পিভট আছে অথবা আমরা রেংক কে বলি রেংক অগমেন্টেড ম্যাট্রিক্স এর রেংক এর সমান নয় অথবা আমরা কেবল এটি দেখে কল করি যে যদি এটি অ শূন্য হয় তবে আমাদের কোনও সমাধান এর কেস নেই সুতরাং এখন আরও এগিয়ে যাওয়ার পরবর্তী সম্ভাবনা হবে যখন এটি 0 হবে সুতরাং যদি এই উপাদানগুলি এখানে 0 হয় তবে আমাদের কাছে যে সিস্টেমটি আছে তা সামঞ্জস্যপূর্ণ কারণ সে ক্ষেত্রে 0 এর মতো কিছুই অ শূন্য এর সমান নয় সুতরাং যদি এগুলি 0 হয় তবে আমাদের দুটি সম্ভাবনা রয়েছে এবং আপনার আরও একটি বিষয় উল্লেখ করতে হবে কারণ Ax 0 সর্বদা সামঞ্জস্যপূর্ণ যে অন্তর্ভুক্তি এখান থেকে আসছে কারণ যখন আমাদের কাছে এই b আসছে 0 থাকে তাই এই কলাম এ সবকিছু 0 সুতরাং স্বাভাবিকভাবেই এই সংখ্যাগুলি হবে 0 সবকিছু 0 এবং আমরা শুরু থেকে কেবল রও অপারেশন করছি সুতরাং কিছুই পরিবর্তন হবে না সুতরাং তারা অবশ্যই 0 হবে যখন আমাদের কাছে Ax 0 হবে সুতরাং সেক্ষেত্রে সিস্টেমটি সর্বদা সামঞ্জস্যপূর্ণ যার অর্থ এই Ax 0 এ সর্বদা একটি সমাধান থাকবে সুতরাং যাই হোক আমরা পরে আরও কিছু কথা বলব এবং এখন এখানে যখন আমরা এই কেসটি গ্রহণ করব যে এগুলো শূন্য মানে সিস্টেমটি সামঞ্জস্যপূর্ণ তখন এখানে প্রথম দুটি ঘটনা রয়েছে পিভট উপাদানগুলির সংখ্যা অজানা সংখ্যার সমান এবং এই ক্ষেত্রেও আমরা শেষ বক্তৃতায় দেখেছি এবং এটি এমন যখন আমাদের কাছে ঠিক বা অন্য কথায় প্রতিটি কলাম এর একটি পিভট থাকে কারণ যদি কলামগুলি ঠিক অজানা সংখ্যা সুতরাং যদি প্রতিটি কলাম এর একটি পিভট থাকে তবে সিস্টেম এর একটি অনন্য সমাধান রয়েছে কারণ কলামটির এই বৈশিষ্ট্য এর কারণে একাধিক পিভট থাকতে পারে না যে এর নীচে সবকিছু 0 হওয়া উচিত সুতরাং প্রতিটি কলাম এ কেবল একটি পিভট থাকতে পারে এবং এই পিভট সংখ্যা অজানা সংখ্যার সমান যার অর্থ প্রতিটি কলাম এর একটি পিভট রয়েছে কারণ বেশ কয়েকটি কলাম অজানা সংখ্যার সমান সুতরাং সেক্ষেত্রে সিস্টেম এর একটি অনন্য সমাধান থাকবে আমরা আজ নিজেই একটি উদাহরণের সাহায্যে এই সমস্ত আলোচনা করব সুতরাং রেংক এর দিক থেকে এখন যদি আমরা RankA এবং Rankb এর কথা বলি তাই তারা এখন একই হবে এবং এটি এই r এর সমান বা এই n এর সমান সুতরাং রেংক এর ক্ষেত্রে এটি এমন একটি ঘটনা যা আমরা পরে আরও বিশদে আলোচনা করব এবং এখন আরেকটি সম্ভাবনায় আসা যে যদি এটি 0 হয় তবে আমাদের ধারাবাহিকতা রয়েছে এবং পিভট উপাদানগুলির সংখ্যা অজানা সংখ্যার চেয়ে কম সুতরাং এই ক্ষেত্রে কি ঘটবে সিস্টেম এ অসীম অনেক সমাধান থাকবে যখন এটি হয় এবং সেখানে আমরা এই ফ্রি ভেরিয়েবল এবং নির্ভরশীল ভেরিয়েবল ধারণা প্রবর্তন করব এবং তারপর আমরা সমাধান পেতে পারি পাশাপাশি আমি বলতে চাই আমরা সেই অসীম অনেক সমাধান উৎপন্ন করতে পারি বা রেংক এর দিক থেকে আমরা আবার কি বলব RankA Rankb ধারাবাহিকতার জন্য কিন্তু এই রেংক অজানা সংখ্যার সমান বা কম রেংক এর ক্ষেত্রে আমরা এই ধারাবাহিকতা সম্পর্কে এটাই বলেছি সুতরাং এখানে সমস্যার দিকে এসে আমরা এখন এই সিস্টেম এর সমাধান নিয়ে আলোচনা করব Ax b যেখানে সিস্টেম এর সাথে সম্পর্কিত অগমেন্টেড ম্যাট্রিক্স এখানে লেখা আছে b1 2 3 ∈R সুতরাং আমাদের 4 টি রও আছে এবং আমাদের 5 টি কলাম আছে সুতরাং এটি এমন একটি ঘটনা যেখানে আমাদের আসলে 5 টি অজানা রয়েছে সুতরাং কলাম এর সংখ্যা মানে অজানার সংখ্যা কারণ এখানে এটি A এবং আমাদের সিস্টেম এই Ax b আছে সুতরাং এই x এখানে অবশ্যই এটির সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে একটি x1 x2 x3 x4 এবং x5 এর মতো থাকবে সুতরাং 5 টি অজানা আছে এবং তাই এই 5 কলাম প্রতিটি কলাম এ এটি x1 এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এই x2 এটি x3 এটি x4 এটি x5 সুতরাং কলাম এর সংখ্যা সর্বদা এখানে A প্রতিনিধিত্ব করে পুরো অগমেন্টেড ম্যাট্রিক্স নয় যা এটির সাথে সামঞ্জস্যপূর্ণ এটাই আমাদের এখানে রয়েছে সুতরাং এর কলামগুলির সংখ্যা আমাদের সিস্টেম এ উপাদানগুলির সংখ্যাকে প্রতিনিধিত্ব করবে সুতরাং এগুলি তাদের 5 টি অজানা এবং এখানে আরও একটি বিটা আছে যা এই রিয়েল সংখ্যার অন্তর্গত সুতরাং এই বিটা একটি রিয়েল সংখ্যা এবং আমরা আলোচনা করব যে বিটা এর কোন ভ্যালু গুলির জন্য আমাদের কাছে সিস্টেম এর সমাধান রয়েছে বা আমাদের কাছে সমাধান নেই এই সমস্ত ধারাবাহিকতা অংশগুলি এই নির্দিষ্ট ক্ষেত্রে বিটা এর উপর নির্ভর করবে সুতরাং এই গউস এলিমিনেশন বা এই echelon form এ রিডিউস কৌশলের ধারণা কী আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে একটি echelon form পেতে চাই এবং প্রথম পদক্ষেপটি হল এই সংখ্যাগুলি এখানে 2 বিয়োগ 1 3 0 এই রও 1 এর মধ্যে তৈরি করা সুতরাং যদি আমরা এই রও 2 থেকে বিয়োগ করি 2 বার রও 1 তাহলে এটি 0 হবে আমাদের ফোকাস কেবল এই 0 সেট করা হয় এবং সবকিছু সেই অনুযায়ী পরিবর্তন হবে আমরা ইকুয়েশন নম্বর 2 থেকে এই x1 নির্মূল করব আমরা এটি x1 এর সাথে সম্পর্কিত নির্মূল করব ইকুয়েশন নম্বর 3 থেকে এই কোএফিসিয়েন্ট এবং ইকুয়েশন নম্বর 4 থেকেও সুতরাং এর জন্য আমাদের এই প্রাথমিক অপারেশনটি করতে হবে R2R2 2R1 R3R3R1 R4R4 3R1 b1 0 4 3 R2R3 b1 4 0 3 R4R4R2 b1 4 0 1 R4R4 3R3 b1 4 0 1 সুতরাং এই রিডিউস ফর্ম আমাদের কাছে এখন এই ক্ষেত্রে রিডিউস করার জন্য আর কিছু নেই সুতরাং এটি রিডিউস ফর্ম এবং এখন আমরা শনাক্ত করব আমরা প্রথম কেসটি নেব যখন β≠ 1 হবে সুতরাং যদি আমরা এই কেসটি গ্রহণ করি যখন β≠ 1 তার মানে এখানে এই জায়গায় অ শূন্য কিছু বসে আছে যখন β≠ 1 এখানে অ শূন্য কিছু বসবে এবং যদি অ শূন্য কিছু এখানে বসে থাকে তার মানে শেষ কলাম এ পিভট রয়েছে যার অর্থ আমাদের একটি অসামঞ্জস্যপূর্ণ সিস্টেম আছে বা অন্য কথায় আমাদের 0 অ শূন্য কিছুর সমান সুতরাং উভয় ক্ষেত্রেই যখন এই β≠ 1 সিস্টেমটি অসামঞ্জস্যপূর্ণ এবং সিস্টেম এর জন্য আমাদের কাছে কোনও সমাধান নেই সুতরাং এর অর্থ এটি ঠিক কোনও সমাধান এর ক্ষেত্রে নয় এবং কেস 2 আমরা বিবেচনা করব যখন β 1 সুতরাং যখন β 1 ঠিক এই ক্ষেত্রে আমরা সমাধান নিয়ে আলোচনা করব কারণ সিস্টেমটি এখন সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে শেষ রওটি 0 হয়ে গেছে সুতরাং এখন এই সিস্টেমটি সামঞ্জস্যপূর্ণ আমাদের এখন শেষ কলাম এ পিভট নেই সুতরাং আসুন আমরা পিভটগুলি সনাক্ত করি কারণ এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি এখানে প্রথম কলাম এর পিভট এটি পিভট নয় সুতরাং প্রতিটি রও এবং প্রতিটি কলাম এ সর্বাধিক একটি পিভট থাকবে যা সত্য এখানে কারণ যদি এটি পিভট হয় তবে অন্য কিছু পিভট হতে পারে না কারণ 2 পিভট হতে পারে না এটি এই কিছু তে ছেড়ে দেওয়া হয়েছে যা অ শূন্য বসে আছে Take x21x52then x4 122 x34 42 x19 21 952 x1 x2 x3 x4 x5 9 0 4 0 0 1 2 1 0 0 0 2 95 0 4 05 1 সুতরাং এই x2 আমরা এখানে ফ্রি ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করেছি এবং এই কলামটির একটি পিভট রয়েছে তাই এটি x3 এর সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি এটিকে একটি ফ্রি ভেরিয়েবল হিসাবে গ্রহণ করছেন না সুতরাং আমরা যে নির্ভরশীল ভেরিয়েবল গুলি কল করতে পারি তাকে বলা হয় সুতরাং এই x3 নির্ভরশীল এটি ফ্রি নয় আমাদের সেখানে পিভট রয়েছে সুতরাং যেখানেই আমাদের একটি পিভট থাকে আমরা তাদের নির্ভরশীল ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করি এবং যেখানেই আমাদের পিভট নেই আমরা তাদের ফ্রি ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করব এটি একটি সহজ অ্যালগরিদম যা আমরা এখানে অনুসরণ করব যদিও এটি প্রয়োজনীয় নয় যে আমাদের এটি এইভাবে করতে হবে তবে এটি একটি খুব পদ্ধতিগত পদ্ধতি সুতরাং কলাম নম্বর 1 এ যান যদি এটির একটি পিভট উপাদান থাকে তবে এটিকে একটি নির্ভরশীল ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করুন পরবর্তী কলাম 2 এ যান এটিতে কোনও পিভট উপাদান নেই কলাম 2 এ কোনও পিভট উপাদান নেই যা আমরা একটি ফ্রি ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করব কলাম নম্বর 3 এর একটি পিভট আছে তারপর এটি একটি নির্ভরশীল ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করা হয় আবার কলাম নম্বর 4 এর একটি পিভট রয়েছে সুতরাং এটি আমরা একটি নির্ভরশীল ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করেছি কলাম নম্বর 5 আবার আমরা একটি ফ্রি ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করেছি কারণ এটির কোনও পিভট নেই এখন এটি করার মাধ্যমে আমাদের হাতে অনেক কিছু রয়েছে কারণ ফ্রি ভেরিয়েবল মানে আমরা বেছে নিতে পারি আমরা যা পছন্দ করি তা ভ্যালু দিতে পারি এবং যখনই আমাদের সিস্টেম এ ফ্রি ভেরিয়েবল থাকে তার মানে আমাদের কাছে অসীম অনেক সমাধান রয়েছে সুতরাং এটি অসীম অনেক সমাধান এর ঘটনা যেহেতু আমাদের কাছে ফ্রি ভেরিয়েবল রয়েছে ফ্রি ভেরিয়েবল আবার মানে তারা ফ্রি আপনি যা পছন্দ করেন তা বেছে নিতে পারেন সুতরাং এক্ষেত্রে আমাদের কাছে আসলে দুটি ফ্রি ভেরিয়েবল রয়েছে সুতরাং আমাদের এখানে এখন ভেরিয়েবল গুলো বেছে নেওয়ার আরও সম্ভাবনা রয়েছে সুতরাং এই x2 এবং x5 এই দুটি ফ্রি ভেরিয়েবল সুতরাং আমরা x2 হিসেবে আলফা 1 এবং x5হিসেবে আলফা 2 নেব সেক্ষেত্রে এখন এই ইকুয়েশন নম্বর 3 থেকে আমরা x4 লিখে ফেলতে পারি সুতরাং এখান থেকে 2 বার x4 বিয়োগ এর সমান এই x5 এবং x5 আমরা x2 নিয়েছি সুতরাং এই x4 আমরা আলফা 2 এর ক্ষেত্রে লিখতে পারি একইভাবে এই ইকুয়েশন নম্বর 2 থেকে x3 আমরা নির্ভরশীল এর দিক থেকে লিখতে পারি যেখানে এই ফ্রি ভেরিয়েবলগুলি এবং ইকুয়েশন নম্বর 1 থেকে x1 আমরা ভেক্টর আকারে এই ফ্রি ভেরিয়েবল আলফা 1 এবং আলফা 2 এর ক্ষেত্রে লিখতে পারি সুতরাং x 1 x 2 x 3 x 4 প্রতিটি থেকে কনস্ট্যান্ট সুতরাং x1 থেকে আমাদের কাছে এই 9 টি রয়েছে কারণ x2 থেকে কনস্ট্যান্ট ছিল আলফা 1 শুধুমাত্র সুতরাং এই x3 থেকে কনস্ট্যান্ট কিছু নেই আমাদের কনস্ট্যান্ট হিসাবে 4 আছে এবং x4 থেকে ঠিক কিছুই নেই এবং x5 থেকেও আমাদের কনস্ট্যান্ট হিসাবে নেওয়ার মতো কিছু নেই এবং তারপর এই আলফা 1 এবং তারপরে x1 থেকে বাকি উদাহরণস্বরূপ আমাদের 9 2 আছে সুতরাং 2 আলফা 1 এর সাথে ছিল সুতরাং 2 এখানে এবং আলফা 2 এর সাথে x1 এ আছে 95 এটি এখানে এই ভেক্টর এ নেওয়া হয়েছে সুতরাং আমরা এখন এই নির্দিষ্ট আকারে এই x1 x2 x3 x4 এবং x5 লিখতে পারি যেখানে আমাদের এই ফ্রি ভেরিয়েবলগুলো থেকে প্রথম ভেক্টর ফ্রি রয়েছে এবং তারপর এটি আলফা 1 এর সাথে একটি ফ্রি ভেরিয়েবল ভেক্টর আবার এখানে আসছে এবং x2 আবার এই তিনটি ভেরিয়েবল সহ এই ফ্রি ভেক্টরটি আবার এই ভেক্টরটি আসছে সুতরাং শুধু মন্তব্য করার জন্য যে এই ফ্রি ভেরিয়েবল গুলি অসীম অনেক সমাধান এর জন্য দায়ী তাই পরিশেষে যখনই আমাদের সিস্টেম এ ফ্রি ভেরিয়েবল থাকে তার মানে কিছু কলাম এর কোনও পিভট নেই এবং সেক্ষেত্রে এই অসীম অনেক সমাধান এর একটি কেস থাকবে একটি ইনভার্টিবল ম্যাট্রিক্স এর কোন ফ্রি ভেরিয়েবল থাকবে না কারণ একবার ম্যাট্রিক্স ইনভার্টিবল হয়ে গেলে আমরা আসলে অনন্য সমাধান পাই এবং যদি আমাদের কাছে একটি অনন্য সমাধান থাকে তবে অবশ্যই আমাদের কাছে একটি ফ্রি ভেরিয়েবল বা অন্য উপায় থাকবে না যদি আমরা লক্ষ্য করি যে কোনও ফ্রি ভেরিয়েবল নেই তার মানে এই A ও ইনভার্টিবল সুতরাং এই ভেক্টর যা Ax 0 এর সমাধান উৎপন্ন করে আমরা যা দেখেছি তা Ax 0 এর সমস্ত সমাধান আমরা সেই দুটি ভেক্টর এর সাহায্যে উৎপন্ন করতে পারি 21000Tএবং 950 4 051T এটি আলফা 1 এর সাথে প্রদর্শিত হচ্ছে এবং এটি আলফা 2 এর সাথে প্রদর্শিত হচ্ছে আমরা এখানে এই ট্রান্সপোজ ব্যবহার করেছি কারণ তারা এই কলাম আকারে দেওয়া হয়েছিল সুতরাং এই ভেক্টরগুলিকে বলা হয় জেনারেটর যা এই Ax0 এর সমাধান এটাই আমরা পর্যবেক্ষণ করেছি এবং এই জেনারেটর গুলো বেসিস সুতরাং এই শব্দটি আমরা একটু পরে প্রবর্তন করব সুতরাং কিছু প্রযুক্তিগত শব্দ আমি এখানে উল্লেখ করছি তবে সেগুলি পরবর্তী বক্তৃতায় আলোচনা করা হবে সুতরাং এই জেনারেটরগুলি যা আমরা আগে দেখেছি তাকে বেসিস বলা হয় কারণ এগুলি সমাধান এর জেনারেটর এর প্রধান উপাদান সুতরাং এগুলো সমাধান স্থান এর বেসিস বলা হয় আবার আরও একটি মেয়াদ এসেছে এই Ax 0 এর সমাধান স্থান কারণ এই Ax 0 উদাহরণস্বরূপ সেই ক্ষেত্রে অসীম ভাবে অনেক সমাধান রয়েছে এবং এই ভেক্টরগুলিকে বেসিস বলা হয় যেখানে আমাদের অনেক সমাধান রয়েছে এবং সেই স্পেসটিকে ও নাল স্পেস বলা হয় যা পরবর্তী বক্তৃতায় আবার আলোচনা করা হবে হ্যাঁ ঠিক এখানে নাল স্পেস একটি ভেক্টর স্পেস সুতরাং আবার এখানে আরও একটি শব্দ ভেক্টর স্পেস এসেছে সুতরাং এই নাল স্পেস যা এখানে সমাধান স্পেস একটি ভেক্টর স্পেস এবং এখানে একটি সেট এর কিছু বৈশিষ্ট্য রয়েছে সমাধান সেট যা আমরা কথা বলছি যা পরে ভেক্টর স্পেস হিসাবে বলা হবে যেমন উদাহরণস্বরূপ এখানে আমরা দেখতে পাই যে যদি আমরা দুটি সমাধান যোগ করি তবে নতুন সমাধানটিও এই Ax0 এর সমাধান হবে কারণ A এবং যদি x1 এটি সন্তুষ্ট করে এবং A এবং x2 সন্তুষ্ট করে এবং তারপর A এবং এই x1 x2 ও সেই ইকুয়েশনটি সন্তুষ্ট করবে কারণ Ax 1 Ax 2 উভয়ই 0 0 তাই এটিও সন্তুষ্ট করবে সুতরাং এই সমাধান সেট এখানে Ax 0 আপনি যে কোন দুটি সমাধান যোগ করার মত কিছু সুন্দর বৈশিষ্ট্য আছে যে এছাড়াও একটি সমাধান হবে বা আপনি এই সমাধান যে n সংখ্যা দ্বারা গুণ সুতরাং আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যেমন ভেক্টর স্পেস সুতরাং আমরা পরের বক্তৃতায় ঠিক আলোচনা করব এবং এখানে উপসংহার সুতরাং সিস্টেম অফ ইকুয়েশন এর জন্য এই echelon form খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা ফ্রি ভেরিয়েবল এর এই ধারণা প্রবর্তন করেছি এবং যে মূলত অসীম অনেক সমাধান এর দিকে পরিচালিত এবং ইকুয়েশন এর নন হোমোজেনিয়াস সিস্টেম এর সমাধান এর এই বিশেষ স্ট্রাকচার আছে যে আমরা এই xp দ্বারা প্রদত্ত Ax b সন্তুষ্ট করতে পারি এবং আমাদের এখানে একটি অংশ আছে xh আমরা Ax 0 দ্বারা সন্তুষ্ট করতে পারি এবং সামগ্রিকভাবে এই x মানে এই Ax b সন্তুষ্ট করে সুতরাং এগুলো ব্যবহৃত রেফারেন্স ধন্যবাদ